আজ এই লেকচারে আমরা সিঙ্গুলারিটি ফাংশনগুলি সম্পর্কে আলোচনা করব সেগুলি কী তা এবং আমরা আমাদের সার্কিট বিশ্লেষণে কীভাবে এই ফাংশনগুলি ব্যবহার করব তা দেখতে পাব এবার শুরু করা যাক সিঙ্গুলারিটি ফাংশন কি সিঙ্গুলারিটি ফাংশনগুলি হল হয় বিচ্ছিন্ন ফাংশন বা বিচ্ছিন্ন অবকলন সমৃদ্ধ এখন সিঙ্গুলারিটি ফাংশনটির প্রাথমিক বোঝাপড়া আপনাকে স্বাধীন ভোল্টেজ বা তড়িৎ উত্সের হঠাৎ প্রয়োগের জন্য প্রথম অর্ডার সার্কিটের প্রতিক্রিয়া বুঝতে সহায়তা করবে সুতরাং আপনি যদি সার্কিটটিতে দেখেন যে আপনি যখন ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ তড়িৎ উত্সটি প্রয়োগ করেন এটি হঠাৎ প্রয়োগ করা হয় মনে করুন আপনি একটি স্যুইচের মাধ্যমে ভোল্টেজ উত্সের সাথে সার্কিটটি সংযুক্ত করছেন এবং তারপরে আপনি স্যুইচটি স্যুইচ করেছেন মানে আপনি মূলত সার্কিটটিতে হঠাৎ ভোল্টেজ উত্স যুক্ত করছেন সুতরাং এটি হল সার্কিটের তড়িৎ প্রবাহের আকস্মিক ইনজেকশন এটি এমন একটি বিষয় যা আপনি গাণিতিক ফাংশনের সাহায্যে উপস্থাপন করতে পারেন সুতরাং আমরা দেখব কীভাবে আমরা গাণিতিক ক্রিয়াকলাপের সাহায্যে সেই ঘটনাটি উপস্থাপন করব আরেকটি ঘটনা হল আপনি যখন কোনও ভোল্টেজ প্রয়োগ করেন তখন হঠাৎ করেই কিছু অনুসন্ধান চলে আসতে পারে বা খুব অল্প সময়ের জন্য ঘটতে পারে এমন কোনও ঘটনা আপনার হতে পারে সার্কিটের মধ্যে উপস্থিত এক ধরণের ভোল্টেজ এটি আবার একটি ব্যবহারিক ঘটনা যা সার্কিটে ঘটে তারপরে আমরা দেখব যে কীভাবে আমরা সেই ইভেন্টটিকে গণিতের ফাংশনে সমানভাবে উপস্থাপন করতে পারি যাতে আমরা সেগুলি আমাদের সার্কিট বিশ্লেষণে ব্যবহার করতে পারি সুতরাং আসুন আমরা দেখতে পারি যে সার্কিট থিওরিতে আমরা যে সিঙ্গুলারিটি ফাংশন ব্যবহার করি তা হল ফাংশন যা ইউনিট ইম্পালস ইউনিট স্টেপ এবং ইউনিট র্যাম্পের মতো আপনি যখন হঠাৎ সার্কিটটিতে ভোল্টেজ উত্স প্রয়োগ করেন তার অর্থ হল আপনি সার্কিটটিতে ইউনিট স্টেপ যুক্ত করছেন একইভাবে যখন কোনও হঠাৎ সার্কিটের মধ্যে সার্জ আসে তখন আপনি বলবেন এটি হল ইউনিট ইম্পালস যা সার্কিটে প্রয়োগ করা হচ্ছে এবং তারপরে যদি ভোল্টেজটি ক্রমশ সার্কিটের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে তবে আপনি বলবেন যে এটি হতে পারে ইউনিট র্যাম্প ফাংশনের সাহায্যে এখন এই ইউনিট স্টেপটি স্যুইচিং অপারেশনগুলির সাথে সার্কিটে উত্পন্ন স্যুইচিং সিগন্যালের একটি ভাল অনুমান হিসাবে কাজ করে এবং কিছু সার্কিট ঘটনার বিশেষত RC এবং RL সার্কিটের প্রতিক্রিয়াটি বেশ সহজে বোঝা যায় এবং এটি খুব সহায়ক সুতরাং আমাদের আলোচনার পরবর্তী অধিবেশনটিতে আমরা বোঝার চেষ্টা করব যে আপনি যখন সার্কিটের পদক্ষেপের প্রতিক্রিয়া প্রয়োগ করবেন তখন সার্কিটের প্রতিক্রিয়ার কী হবে সুতরাং এটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ যা আমরা বুঝতে চেষ্টা করব তার আগে আসুন আমরা এখানে ইউনিট স্টেপ ইউনিট ইম্পালস এবং ইউনিট র্যাম্প ফাংশনগুলির মতো বিভিন্ন ফাংশনগুলি কী তা বোঝার চেষ্টা করি প্রথমে দেখি ইউনিট স্টেপ ফাংশন কী ইউনিট স্টেপ ফাংশনটি টাইম t র ঋণাত্মক মানের জন্য 0 এবং টাইম t র ধনাত্মক মানের জন্য 1 যা চিত্রে প্রদর্শিত হয়েছে সুতরাং আপনি যদি ফাংশনটি দেখেন তবে দেখা যায় t 0 সময়ের কম সময়েও তা 0 এবং হঠাৎ এটি t 0 এর সময়ে 1 হয়ে যায় সুতরাং এই জাতীয় ফাংশনটিকে ইউনিট স্টেপ ফাংশন বলা হয় গাণিতিকভাবে আমরা কীভাবে উপস্থাপন করব আমরা 0 চেয়ে কম সময়ে 0 এবং 1 হবে 0 সময়ে সমান ইউনিট স্টেপ ফাংশনকে u দিয়ে উপস্থাপন করি এখন গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে হবে যে ইউনিট স্টেপ ফাংশনটি সময় t 0 এ 0 এর সমান হয় না কারণ এটি হঠাৎ করে পরিবর্তন হয় 0 থেকে 1 এবং এ কারণেই একে সিঙ্গুলারিটি ফাংশন হিসাবে বলা হয় এটি সাইন এবং কোসাইন এর মতো অন্যান্য গাণিতিক ক্রিয়াকলাপের মতো মাত্রাবিহীন এখন যদি হঠাৎ পরিবর্তন ঘটে যায় যে কোনও সময় t t0 যেখানে t00 এর চেয়ে বড় তখন ইউনিট স্টেপ ফাংশন t0 সময়ে 1 হয়ে যাবে সুতরাং ইউনিট স্টেপ ফাংশনটি দেখতে কেমন হবে সেক্ষেত্রে t0 এ মান 0 হবে আর 1 হিসাবে মান পাবেন t0 সময়ের পরেই এটি অসংজ্ঞাত তাই এটি একটি বিন্দু লাইন হিসাবে দেখানো হয় সুতরাং গাণিতিকভাবে উপস্থাপন করবেন কিভাবে আপনি ut − t0 0 বলবেন যেখানে t t0 এবং ut − t0 1 যেখানে t t0 সুতরাং এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে ইউনিট স্টেপটি দেরি হচ্ছে t0 সেকেন্ড কারণ এটি 0 থেকে শুরু হচ্ছে না এটি শুরু হচ্ছে সময় t0 থেকে এখন যদি হঠাৎ পরিবর্তন ঘটে t থেকে −t0 এ ইউনিট স্টেপ ফাংশন টি হবে ut t0 0 যেখানে t −t0 আর ut t0 1 হবে যখন t −t0 হবে তখন ইউনিট স্টেপ ফাংশনটি দেখতে কেমন হবে সেক্ষেত্রে বলা হবে ইউনিট স্টেপ ফাংশনটি t0 সময় এগিয়ে আছে এখন স্টেপ ফাংশনটি ভোল্টেজ বা কারেন্টের আকস্মিক পরিবর্তনের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয় সুতরাং যখনই আপনি কিছু স্যুইচিংয়ের ব্যবস্থার মাধ্যমে সার্কিটের কাছে ভোল্টেজ বা কারেন্ট প্রয়োগ করেন এটি হল আপনি হঠাৎ করে উত্সটি সার্কিটটিতে প্রয়োগ করেন এবং এটি ইউনিট স্টেপ ফাংশনের সাহায্যে উপস্থাপিত হয় কারণ ভোল্টেজের মান 1 হবে না কিছু আলাদা মান থাকবে আপনি কেবল বলবেন এটি একটি স্টেপ ফাংশন এখন এটি সার্কিটে যা ঘটবে তা সাধারণত আপনি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ডিজিটাল কম্পিউটারেও দেখতে পাবেন একই পদ্ধতিতে আপনি বৈদ্যুতিক সার্কিটেও দেখতে পাবেন স্টেপ ফাংশন প্রয়োগ এখন আপনি যদি সার্কিটে স্টেপ ভোল্টেজ প্রয়োগ করেন আপনি এই ক্রিয়াকলাপের সাহায্যে সেই ঘটনাকে উপস্থাপন করতে পারেন আপনি কীভাবে উপস্থাপন করবেন আপনি v 0 বলবেন যেখানে t t0 এবং v 1 হবে যেখানে t t0 সুতরাং আপনি কেবল ইউনিট স্টেপ ফাংশনের ক্ষেত্রে v V0ut − t0 হিসাবেও উপস্থাপন করতে পারেন সুতরাং এটি ইউনিট স্টেপ ফাংশন ছাড়া কিছুই নয় তারপরে t t0 তে এর মান 0 এর সমান v হবে সাধারন স্টেপ ভোল্টেজ V0u এখন ভোল্টেজ উত্স V0uচিত্রটিতে প্রদর্শিত যা টার্মিনাল a এবং b এর মধ্যে প্রয়োগ করা হয় এটি সার্কিটের স্যুইচ সাহায্যে আপনি যে শর্তটি উপস্থাপন করেন তা ছাড়া আর কিছুই নয় যে সার্কিটটি এর মতো উপস্থাপিত হয় এবং এটি এই স্যুইচ যা আপনি প্রাথমিকভাবে এই অবস্থানে রাখতে পারেন সুতরাং সার্কিটটি এর মতো হবে এবং যখন t 0 এর সমান হয় যখন আপনি এই টার্মিনাল থেকে এই টার্মিনালটিতে স্যুইচটি প্রয়োগ করেন তখন আপডেট করা সার্কিটটি ভিন্ন হবে সুতরাং আপনি যদি এটি প্রয়োগ করেন এবং এটি সংযোগ হয় তবে এটি এই পয়েন্টের সাথে সংযোগ করতে বাধ্য হবে এবং আপনার সার্কিটটি এরকম হবে সুতরাং এটি হল স্যুইচ আপনি যদি এই দিকে এই স্যুইচটি রাখেন তবে সেই স্যুইচিং ইভেন্টের পরে সার্কিটটি এটি হয়ে যাবে সুতরাং এটি উপস্থাপন করা যেতে পারে ইউনিট স্টেপের প্রতিক্রিয়াটি স্যুইচিং ইভেন্টের সাথে উপস্থাপিত হতে পারে যা সার্কিটের স্যুইচ সাহায্যে উপস্থাপিত হয় সুতরাং আমরা বলতে পারি যে যখন সময় t 0 এর সমান হয় এই অবস্থান থেকে এই অবস্থানে স্যুইচ নিক্ষেপ করা হয় সুতরাং এটি t 0 শর্তে হবে টার্মিনাল ab তে ভোল্টেজটি হবে v naught সুতরাং এইভাবে আপনি ভোল্টেজ উপস্থাপন করবে একইভাবে বর্তমানের তড়িৎ প্রবাহ উত্সটি বলতে পারি I0u সুতরাং I0u হল তড়িৎ প্রবাহ উত্স যা a এবং b এর মধ্যে সংযুক্ত রয়েছে এখন যদি আপনি চান সুইচের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে তবে এই সার্কিট হবে এখন আমরা কি করছি প্রথমদিকে এটি এরকম সার্কিটটি সংযুক্ত সুতরাং আপনার a এবং b এর মধ্যে তড়িৎ প্রবাহ 0 এবং আপনি যখন সময় t তে স্যুইচটি খুলবেন এবং এখান থেকে এখানে সংযুক্ত করবেন তখন সার্কিটটি এরকম হয়ে যাবে সুতরাং এটি আরও বলেছে যে সার্কিটে ইউনিট স্টেপ প্রতিক্রিয়াটির ভোল্টেজের জন্য চিত্র হিসাবে প্রদর্শিত আর তা তড়িৎ প্রবাহ উত্স হিসাবে উপস্থাপিত হতে পারে এখন ইউনিট স্টেপ ফাংশনের অবকলন হল ইউনিট ইমপালস ফাংশন আপনি সাধারণত এটি উপস্থাপন করেন δ দিয়ে তাহলে আপনি কীভাবে উপস্থাপন করবেন δ ইউনিট স্টেপ এর অবকলন ব্যতীত কিছুই নয় এবং এটি সময় t 0 এর চেয়ে কম তখন তা 0 হয় এবং এটি আবার 0 হয় যখন সময় t 0 এর চেয়ে বড় হয় কারণ t 0 তে একক স্টেপের ফাংশনটি 1 হয় সুতরাং সেই ধ্রুবক মানটির অবকলন 0 হয় t 0 এর চেয়ে কম এবং t 0 এর চেয়ে বড় হলে তা 0 সময় t 0 এর সমান হয় এটি নির্ধারিত হবে সুতরাং এই ধর্মটির কারণে এটি একটি সিঙ্গুলারিটি ফাংশনে পরিণত হবে সুতরাং সাধারণত ইউনিট ইম্পালস ফাংশনকে আমরা ডায়ারাক ডেল্টা ফাংশনও বলে থাকি এবং চিত্রটিতে প্রদর্শিত হয় সুতরাং আপনি দেখতে পাবেন যে এটির সময় স্কেলে কেবলমাত্র 1 টি ক্রিয়াকলাপ 0 টির সমান হয় অন্যথায় এর মান 0 হয় সুতরাং ইউনিট ইম্পালস ফাংশন 0 যেখানেই t 0 হয় যেখানে এটি অপরিজ্ঞাত কারণ এটি t 0 সময়ে সংজ্ঞায়িত করা যায় না এখন স্যুইচিং অপারেশন বা একটি ইম্পালস উত্সের কারণে বৈদ্যুতিক সার্কিটে ইম্পালস তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ সুতরাং আপনি যখন কোনও সার্কিটে একটি ভোল্টেজ উত্স প্রয়োগ করবেন তখন একটি প্রবণতা আসবে যা সার্কিটটিতে উত্পন্ন হবে এই ইউনিট ইম্পালস ফাংশন সাহায্যে এই ঘটনাটিও উপস্থাপন করা যেতে পারে যদিও ইউনিট ইম্পালস ফাংশনটি বাস্তবের মতো নয় যা আমরা আদর্শ ভোল্টেজ উত্স এবং আদর্শ তড়িৎ প্রবাহ উত্সের মতো আদর্শ উত্সের ক্ষেত্রে দেখেছি ব্যবহারিকভাবে আমাদের কাছে আদর্শ ভোল্টেজ বা আদর্শ তড়িৎ প্রবাহ উত্স বলে কিছু নেই একইভাবে আদর্শ রোধকের উপস্থিতি নেই তবে এই ঘটনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের গণনা এবং সার্কিট বিশ্লেষণে ব্যাপকভাবে ব্যবহার করেছি ইউনিট ইম্পালস ফাংশনটিও আমাদের সার্কিট বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে এবং এটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সরঞ্জাম এখন ইউনিট ইম্পালসকে সার্কিটের ক্ষেত্রে প্রয়োগ বা ফলস্বরূপ শক হিসাবেও বিবেচনা করা যেতে পারে এটি সম্ভবত ইউনিট ক্ষেত্রের খুব স্বল্প সময়ের জন্য পালস হিসাবে দেখা যায় সুতরাং গাণিতিকভাবে আপনি কীভাবে উপস্থাপন করবেন আপনি সেই মানটি t 0 থেকে t 0 পর্যন্ত উপস্থাপন করবেন 1 এর সমান বলে সুতরাং এইভাবে আপনি ইউনিট ইম্পালস উপস্থাপন বা আপনি সরাসরি ডেল্টা ফাংশন বলতে পারেন সুতরাং t 0 সময় বলতে বোঝায় টাইম t 0 এর সমান হওয়ার আগে এবং t 0 এর চেয়ে বেশি সময় এবং পরে 0 এর সমান হয় এই একক ক্ষেত্রের মানকে ইম্পালস ফাংশনের শক্তি হিসাবে বলা হয় সুতরাং যখন ইম্পালস ফাংশনটির মান একক ছাড়া অন্য কিছু হয় তখন ইম্পালস ক্ষেত্রটি তার শক্তির সমান হয় উদাহরণস্বরূপ বলা যায় যদি ইম্পালস ফাংশনটি 10 δ হয় তবে এর অর্থ এটির 10 একক ক্ষেত্রফল আছে তবে কীভাবে এদের ব্যখ্যা করবেন আপনি কিছু স্কেল ব্যবহার করবেন এবং এই চিত্রটিতে আপনি সহজেই দেখতে পাচ্ছেন যে এটির মান 10 δ এর মান হল 5δt 2 কারণ এটি যদি আপনি ইউনিট স্টেপের সাথে তুলনা করেন যেমন আমরা আগে আলোচনা করেছি যে এটি কিছু সময় এগিয়ে আছে একইভাবে এখানেও এটি 2 সেকেন্ড এগিয়ে আছে বলেই ইমপালস ফাংশনটির মান হবে 5δt 2 তৃতীয় ফাংশনটি হল 3 সেকেন্ড দেরীতে সুতরাং যে কারণে এটি বিয়োগ হবে মানটিও ঋণাত্মক এবং এই ফাংশনের মান হবে 4δt − 3 এখন দেখতে হবে এই ইম্পালস ফাংশনটি অন্যান্য ফাংশনগুলিকে কীভাবে প্রভাবিত করে যখন ইম্পালস ফাংশন কে অন্য কোনও ফাংশন এর সাথে জুড়ে দেওয়া হয় তখন কি হবে তা দেখা যাক মনে করা যাক যে একটি ফাংশন f যুক্ত আছে একটি ডেল্টা ফাংশন এর সাথে আমরা a থেকে b এর মধ্যে সমাকলন করতে চাই f δt − t0 কে δt − t0 0 t t0 ব্যতীত এই রাশিমালা দেখলেই বুঝতে পারবেন সমাকলনের উত্তর 0 সহজেই বলা যায় এটা হল f সুতরাং আপনি শেষ পর্যন্ত যা পেলেন তা হল সময় t0 তে f এর মান সুতরাং যখনই আপনি ইউনিট ইম্পালস ফাংশনটিকে অন্য কোনও ফাংশনের সাথে যুক্ত করেন যে সম্মিলিত ফাংশনটি তৈরি হয় তা হল সময় t t0 এ ফাংশন এর মান সুতরাং এটি বোঝায় যে ফাংশনটি যখন ইম্পালস ফাংশনের সাথে যুক্ত হয় তখন আমরা ফাংশনটির মানটি সেই বিন্দুতে পাই যেখানে ইম্পালস ঘটে এবং এটি হল ইম্পালস ফাংশনটির অত্যন্ত প্রয়োজনীয় ধর্ম যা স্যাম্পলিং বা স্থানান্তরিত ধর্ম হিসাবে পরিচিত সুতরাং যখন আপনি কোনও ফাংশনকে টুকরো করতে চান তখন একাধিক বিরতিতে সেই ফাংশনটির সাথে ইম্পালস ফাংশন সংযুক্ত করেন আর তখন আপনি বিভিন্ন সময়ের ব্যবধানে সেই ফাংশনের টুকরো পাবেন সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ ধর্ম এবং আমরা সংকেত প্রক্রিয়াকরণে ব্যাপকভাবে ব্যবহার করি এখন আসুন আমরা তৃতীয় ফাংশনটি বোঝার চেষ্টা করি যা হল ইউনিট র্যাম্প ফাংশন এখন আপনি ইউনিট স্টেপ ফাংশন কে সমাকলন করলে যেমন ইউনিট ইম্পালস ফাংশনের ক্ষেত্রে যেমন আমরা ইউনিট স্টেপ ফাংশনকে অবকলন করি তেমনই এখানে আমরা ইউনিট স্টেপ ফাংশন কে সমাকলন করছি চিত্রে দেখানো হয়েছে সমাকলন করলে ইউনিট র্যাম্প ফাংশন পাওয়া যায় এখন ইউনিট র্যাম্প ফাংশনকে এটি সংজ্ঞায়িত করা যায় এভাবে যে কারণ u 0 যখন সময় t≤0 এবং 1 যখন সময় t 0 সুতরাং আপনি ইউনিট র্যাম্প ফাংশনটিকে সংজ্ঞায়িত করতে পারেন এভাবে যে ফাংশনটিকে যখন সময় t 0এর কম বা সমান এবং t এর সমান যখন সময় t 0এর বেশি সুতরাং এর কারণেই t 1সময়ে একটি র্যাম্প দেখতে পাবেন যার মান 1 এর সমান হয় আর আপনি র্যাম্পের মান হিসাবে 1 পাবেন সুতরাং এই ফাংশন টি এই লেখচিত্রের দ্বারা প্রকাশ করা যাবে যেমন চিত্রটিতে দেখা যাচ্ছে সুতরাং ইউনিট র্যাম্প ফাংশন এর মান হবে 0 t এর ঋণাত্মক মানের জন্য এবং t এর ধনাত্মক মানের জন্য এর একটি একক নতি রয়েছে এখন সাধারণভাবে র্যাম্প এমন একটি ফাংশন যা স্থির সম হারে পরিবর্তিত হয় ইউনিট র্যাম্প ফাংশনটি বিলম্বিত বা অগ্রসর হতে পারে যেমন আমরা দেখেছি ইউনিট স্টেপ এবং ইউনিট ইম্পালস এর ক্ষেত্রেও সুতরাং আপনি এখানে অগ্রসর বা বিলম্ব করতে পারেন কিছু সময় t0 এ বিলম্ব অবস্থানে র্যাম্প ফাংশন পাওয়া যায় t − t0 এর মত যেমন চিত্রে প্রদর্শিত অগ্রসর হলে র্যাম্পটি −t0 থেকে শুরু হবে এবং র্যাম্প ফাংশনটি rt t0 হবে সুতরাং গুরুত্বপূর্ণ জিনিসটি যা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তা হল সময়টি t 1 এর সমান হলে তবে ইউনিট র্যাম্পের মান পাওয়া যায় আমরা এখন পর্যন্ত যা আলোচনা করেছি তা সংক্ষিপ্ত করার চেষ্টা করি বিলম্বিত র্যাম্পের জন্য এটি বলা যায় যে সময় t ≤ t0 তে এর মান হবে 0 t ≥ t0 সময়ের এর জন্য এটি হবে t − t0 যখন বিলম্বিত র্যাম্প ফাংশন সংজ্ঞায়িত হয় আপনি যখন অগ্রসর ইউনিট র্যাম্প ফাংশন rt t0 হিসেবে সংজ্ঞায়িত করেন আপনি সহজেই মানটি লিখতে পারেন 0 যখন t ≤ −t0 হয় এবং এটি t t0যখন সময় t ≥ t0 হয় সুতরাং এখন সংক্ষিপ্ত করা যেতে পারে ইউনিট ইম্পালস কে আপনি সহজেই লিখতে পারেন যে ইউনিট ইম্পালস ইউনিট স্টেপ ফাংশনের অবকলন ছাড়া কিছুই নয় এবং ইউনিট স্টেপ ফাংশনটি ইউনিট র্যাম্প ফাংশনের অবকলন একইভাবে ইউনিট র্যাম্পটি ইউনিট স্টেপ ফাংশনটির সমাকলন এবং ইউনিট স্টেপ ফাংশনটি ইউনিট ইমপালস ফাংশনের সমাকলন সুতরাং আপনি সহজভাবে বলতে পারেন যে এই 3 টি ফাংশন হল আলোচ্য ফাংশনগুলির অবকলন বা সমাকলন সুতরাং এখন আসুন আমরা একটি সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া শুরু করি কারণ আমরা মৌলিক ফাংশনগুলি বুঝতে পেরেছি যার নাম সিঙ্গুলারিটি ফাংশন ইউনিট স্টেপ ফাংশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখন আমরা কোনও RC সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলি তখন আমরা বলব যে আমরা যখন ভোল্টেজটি প্রয়োগ করি তখন আমরা সার্কিটের ইনপুটটিতে স্টেপ ইনপুট সম্পর্কে কথা বলি সুতরাং স্টেপের প্রতিক্রিয়া হল ডিসি ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ উত্সের হঠাৎ প্রয়োগের কারণে সার্কিটের প্রতিক্রিয়া এখন আসুন এখানে সার্কিটটি দেখুন এখন আপনি যদি বাঁদিকের সার্কিটটি দেখেন তবে আপনি ঠিক সময় t 0 এ সার্কিটটি চালু করতে পারেন যখন আপনি সার্কিটটি স্যুইচ করেন এটি প্রদর্শিত সার্কিট হিসাবে চিত্রে আছে সুতরাং আপনি সহজভাবে বলতে পারেন যে Vs ইউনিট স্টেপ ছাড়া কিছুই নয় কারণ এই ইউনিট স্টেপ সুইচ দ্বারা সংজ্ঞায়িত হচ্ছে এখানে Vs ধ্রুবক কারণ আপনি একটি ধ্রুবক ডিসি ভোল্টেজ প্রয়োগ করছেন উৎস হিসেবে তারপরে আমরা সার্কিটের প্রতিক্রিয়া হিসাবে ক্যাপাসিটার ভোল্টেজ নির্বাচন করি যা আমাদের নির্ধারণ করতে হবে সুতরাং সংকল্পের জন্য আসুন আমরা ধরে নিই যে ক্যাপাসিটারটি প্রথমে কিছু ভোল্টেজ V0 দিয়ে চার্জ করা হয় সুতরাং যখন আপনি বলবেন যে এটি কিছু ভোল্টেজ V0 দিয়ে চার্জ করা হয় আমরা তা সময় t 0 বলতে পারি বা সময় t 0 এ ভোল্টেজ V0 এর মতোই থাকবে কারণ ক্যাপাসিটার ভোল্টেজ পরিবর্তন করতে পারে না তাত্ক্ষণিকভাবে সুতরাং t 0 এ স্যুইচিং ঘটে যাওয়ার ঠিক আগে ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ এবং 0 স্যুইচিং ঘটে যাওয়ার পরের ভোল্টেজ এখন আপনি যদি এই সার্কিটে KCL প্রয়োগ করেন তবে কী পাবেন আসুন আমরা এটিকে নোড a হিসাবে গ্রহণ করি এবং আপনি বলতে পারেন যে এটি তড়িৎ প্রবাহ iR এই তড়িৎ প্রবাহ iC যাতে আপনি সহজভাবে বলতে পারেন iC এর মান কী iC আর কিছুই নয় কারণ এটি নোডের ভোল্টেজ তারপরে iR কে বলা যেতে পারে স্লাইডগুলিতে এটি আবার লেখা যেতে পারে সুতরাং এখন আমাদের জানা আছে এটিকে লেখা যেতে পারে তারপরে সমাকলন করতে হবে উভয় পক্ষকেএবং প্রাথমিক শর্ত ব্যবহার করতে হবে প্রাথমিক শর্তটি কী ছিল ক্যাপাসিটার এ ভোল্টেজ 0 যখন সময় 0 প্লাসে ছিল সুতরাং আমরা এটি প্রয়োগ করবো আমরা সেই প্রাথমিক শর্তটি ব্যবহার করবো এবং উভয় পক্ষেই সমাকলনকরণ করবো স্লাইডে দেওয়া আছে কি পাওয়া গেছে এবং উভয় পক্ষের এক্সপনেন্সিয়াল নিলে পাওয়া যাবে

তবে যখন আমরা RC সার্কিটের উত্স বিহীন প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম τ হল সময় ধ্রুবক যা RC ছাড়া কিছুই না স্লাইডগুলিতে এটিকে সহজ করা হবে এখন এই শর্তটি কেবলমাত্র সময় t 0 এর চেয়ে বেশি সময়ের জন্য কার্যকর সময় t 0 এর চেয়ে কম সময়ের জন্য মানটি ক্যাপাসিটরের প্রাথমিক ভোল্টেজের সমান যা v naught সুতরাং আমরা বলতে পারি যে যখন আমরা RC সার্কিটের ক্যাপাসিটরটিতে একটি স্টেপ ইনপুট প্রয়োগ করি যেখানে তা প্রাথমিকভাবে ভোল্টেজ V0 দিয়ে চার্জ করা হয়েছে একই থাকবে t 0 সময়ে এবং যখন সময় t 0 তে এর মান গণনা করা হবে এই রাশিমালার সাহায্যে এবং এটি RC সার্কিটের সম্পূর্ণ প্রতিক্রিয়া হিসাবে পরিচিত যখন ডিসি ভোল্টেজ উত্সের আকস্মিক প্রয়োগের সাথে অনুমান করা হয় যে ক্যাপাসিটারটি প্রথমে চার্জ করা থাকে এবার আমরা আমাদের আজকের অধিবেশনটি শেষ করছি আমরা পরবর্তী অংশে এই আলোচনাই চালিয়ে যাবো যেখানে আমরা RC সার্কিট সম্পর্কিত আরও কয়েকটি ধারণা নিয়ে আলোচনা করব আমরা কয়েকটি উদাহরণ দেখবো এবং তারপরে আমরা RL সার্কিটের বিষয়ে আলোচনায় চলে যাব